একটি আবিষ্কার সন্ধান করতে প্রথমে ডিসক্লোজারের সন্ধান করতে হবে একটি আবিষ্কার সন্ধান করতে প্রথমে ডিসক্লোজারের সন্ধান করতে হবে আবিষ্কার ডিসক্লোজারের বাইরে কিছু নয় আবিষ্কার ডিসক্লোজারের বাইরে কিছু নয় এটা এমন ভাবে তৈরি করা হয় যাতে আপনার পেটেন্ট গ্রান্টেড হয় এটা এমন ভাবে তৈরি করা হয় যাতে আপনার পেটেন্ট গ্রান্টেড হয় সুতরাং যদি ডিসক্লোজার পেটেন্টবল হয় আমরা একে পেটেন্টবল আবিষ্কার বলি সুতরাং যদি ডিসক্লোজার পেটেন্টবল হয় আমরা একে পেটেন্টবল আবিষ্কার বলি সুতরাং আপনি কোথায় ডিসক্লোজারের খোঁজ করবেন সুতরাং আপনি কোথায় ডিসক্লোজারের খোঁজ করবেন আপনাকে মনে রাখতে হবে একটি লিখিত ডিসক্লোজার আবিষ্কারের ফিজিক্যাল এম্বডিমেন্ট থেকে পৃথক আপনাকে মনে রাখতে হবে একটি লিখিত ডিসক্লোজার আবিষ্কারের ফিজিক্যাল এম্বডিমেন্ট থেকে পৃথক উদাহরণস্বরূপ রিমোট কন্ট্রোল ডিভাইস কি রকম দেখতে হয় উদাহরণস্বরূপ রিমোট কন্ট্রোল ডিভাইস কি রকম দেখতে হয় এতে একটি ইন্টারফেস আছে কিছু বোতাম আছে এবং সাধারণত এটি একটি স্ট্যান্ডার্ড আকারে এতে একটি ইন্টারফেস আছে কিছু বোতাম আছে এবং সাধারণত এটি একটি স্ট্যান্ডার্ড আকারে এতে এর ফিজিক্যাল এম্বডিমেন্ট বা দেখতে কিরকম হবে বোঝা গেল যদি এটি তার ফিজিক্যাল অবস্থায় থাকে এতে এর ফিজিক্যাল এম্বডিমেন্ট বা দেখতে কিরকম হবে বোঝা গেল যদি এটি তার ফিজিক্যাল অবস্থায় থাকে সেই একই আবিষ্কার যখন লিখিত আকারে বর্ণিত হয় এটি ডিসক্লোজার হিসেবে বর্ণিত হয় সেই একই আবিষ্কার যখন লিখিত আকারে বর্ণিত হয় এটি ডিসক্লোজার হিসেবে বর্ণিত হয় এখানে একটি আবিষ্কার রয়েছে এই পেটেন্টটি একটি ইন্টেলিজেন্ট প্রোগ্রামেবল ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল ডিভাইসের বর্ণনা দেয় যেটার সাহায্যে যে কেউ কোন ডিভাইস নিয়ন্ত্রন করতে পারে যেগুলি সাড়া দেয় কমান্ডে এবং ইনফ্রারেড এর মাধ্যমে ব্লুটুথ অন্যান্য ওয়ারলেস অথবা ব্যক্তিগত নেটওয়ার্ক টেকনোলজি তে এখানে একটি আবিষ্কার রয়েছে এই পেটেন্টটি একটি ইন্টেলিজেন্ট প্রোগ্রামেবল ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল ডিভাইসের বর্ণনা দেয় যেটার সাহায্যে যে কেউ কোন ডিভাইস নিয়ন্ত্রন করতে পারে যেগুলি সাড়া দেয় কমান্ডে এবং ইনফ্রারেড এর মাধ্যমে ব্লুটুথ অন্যান্য ওয়ারলেস অথবা ব্যক্তিগত নেটওয়ার্ক টেকনোলজি তে যে বর্ণনা আপনি সবে দেখলেন সেই লিখিত বিবরণ তার ফিজিক্যাল এম্বডিমেন্ট থেকে অনেক আলাদা যে বর্ণনা আপনি সবে দেখলেন সেই লিখিত বিবরণ তার ফিজিক্যাল এম্বডিমেন্ট থেকে অনেক আলাদা এখন আপনি সাধারণত আশা করবেন ডিসক্লোজার করা হবে একটা ফর্মে যেটাকে বলা হয় আবিষ্কার ডিসক্লোজার ফর্ম বা সংক্ষেপে IDF এখন আপনি সাধারণত আশা করবেন ডিসক্লোজার করা হবে একটা ফর্মে যেটাকে বলা হয় আবিষ্কার ডিসক্লোজার ফর্ম বা সংক্ষেপে IDF ওই আবিষ্কার ডিসক্লোজার ফর্মে বিভিন্ন কলাম থাকবে যা আপনি আবিষ্কারককে পূরণ করতে বলবেন ওই আবিষ্কার ডিসক্লোজার ফর্মে বিভিন্ন কলাম থাকবে যা আপনি আবিষ্কারককে পূরণ করতে বলবেন এতে অনেক কিছু থাকতে পারে যেমন নলেজ এর ফিল্ড থাকতে পারে ব্যাকগ্রাউন্ড আর্ট সম্পর্কে কিছু থাকতে পারে এক্সিস্টিং আবিস্কারের সাথে মিলের ব্যাপারেও কিছু থাকতে পারে ব্যবহার সুবিধা ও ইনভেন্টিভ ফিচারের উপরেও কিছু থাকতে পারে এতে অনেক কিছু থাকতে পারে যেমন নলেজ এর ফিল্ড থাকতে পারে ব্যাকগ্রাউন্ড আর্ট সম্পর্কে কিছু থাকতে পারে এক্সিস্টিং আবিস্কারের সাথে মিলের ব্যাপারেও কিছু থাকতে পারে ব্যবহার সুবিধা ও ইনভেন্টিভ ফিচারের উপরেও কিছু থাকতে পারে সুতরাং আবিষ্কার ডিসক্লোজার ফর্মে অনেক তথ্য চাওয়া হবে যা আবিষ্কর্তা কে পূরণ করতে হবে সুতরাং আবিষ্কার ডিসক্লোজার ফর্মে অনেক তথ্য চাওয়া হবে যা আবিষ্কর্তা কে পূরণ করতে হবে আবিষ্কর্তা র কাছ থেকে তথ্য পাবার আরেকটি উপায় হল সাক্ষাৎকার গ্রহণ আবিষ্কর্তা র কাছ থেকে তথ্য পাবার আরেকটি উপায় হল সাক্ষাৎকার গ্রহণ এটি হল ট্রেডিশনাল পদ্ধতি যেখানে পেটেন্ট অ্যাটর্নি আবিষ্কর্তাকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেন এটি হল ট্রেডিশনাল পদ্ধতি যেখানে পেটেন্ট অ্যাটর্নি আবিষ্কর্তাকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেন অ্যাটর্নি একের পর এক তার প্রশ্নের উত্তর পেতে থাকেন এবং শেষপর্যন্ত সাক্ষাৎকারের মাধ্যমে আবিষ্কর্তার কাছ থেকে একটি ভালো ডিসক্লোজার পেতে সক্ষম হন অ্যাটর্নি একের পর এক তার প্রশ্নের উত্তর পেতে থাকেন এবং শেষপর্যন্ত সাক্ষাৎকারের মাধ্যমে আবিষ্কর্তার কাছ থেকে একটি ভালো ডিসক্লোজার পেতে সক্ষম হন ডিসক্লোজার কতটা গুরুত্বপূর্ণ ডিসক্লোজার কতটা গুরুত্বপূর্ণ ডিসক্লোজার প্রায়র আর্ট এর খোঁজে ব্যবহৃত হতে পারে ডিসক্লোজার প্রায়র আর্ট এর খোঁজে ব্যবহৃত হতে পারে ডিসক্লোজার কতটা কার্যকরী ডিসক্লোজার কতটা কার্যকরী এর প্রভাব আসবে পেটেন্টিবিলিটি অনুসন্ধানী রিপোর্ট শেষ পর্যন্ত কতটা ভালো হবে তার উপর এর প্রভাব আসবে পেটেন্টিবিলিটি অনুসন্ধানী রিপোর্ট শেষ পর্যন্ত কতটা ভালো হবে তার উপর সুতরাং ডিসক্লোজার প্রায়র আর্ট এর অনুসন্ধানের জন্য এবং পেটেন্টের স্পেসিফিকেশন ড্রাফ্ট করতে ব্যবহার করা যেতে পারে কারণ এটি আবিষ্কারকই ডিসক্লোজ করেছেন যা শেষ পর্যন্ত পেটেন্টের স্পেসিফিকেশনে চলে আসে সুতরাং ডিসক্লোজার প্রায়র আর্ট এর অনুসন্ধানের জন্য এবং পেটেন্টের স্পেসিফিকেশন ড্রাফ্ট করতে ব্যবহার করা যেতে পারে কারণ এটি আবিষ্কারকই ডিসক্লোজ করেছেন যা শেষ পর্যন্ত পেটেন্টের স্পেসিফিকেশনে চলে আসে এটি ডিসক্লোজের প্রয়োজনীয়তা এখন পেটেন্ট আইনে ঠিক এই রকম ভাষা লেখা রয়েছে এটি ডিসক্লোজের প্রয়োজনীয়তা এখন পেটেন্ট আইনে ঠিক এই রকম ভাষা লেখা রয়েছে এটির পুরোপুরিভাবে এবং বিশেষ ভাবে আবিষ্কারটি বর্ণনা করা উচিত এটির পুরোপুরিভাবে এবং বিশেষ ভাবে আবিষ্কারটি বর্ণনা করা উচিত বিশেষ ভাবে বলতে এটি ডিটেলে বর্ণনা করা উচিত বিশেষ ভাবে বলতে এটি ডিটেলে বর্ণনা করা উচিত এটির অপারেশন বা ব্যবহারও বর্ণনা করা উচিত এটির অপারেশন বা ব্যবহারও বর্ণনা করা উচিত এর পারফরমেন্সের মেথড এবং সেরা মেথডও বর্ণনা করা উচিত এর পারফরমেন্সের মেথড এবং সেরা মেথডও বর্ণনা করা উচিত এখন সেরা মেথড টা হবে এমন যেটা দাবি করা হবেএই আবিষ্কার কে পারফর্ম করতে গেলে সবথেকে সেরা মেথড দাবি করতে হবে এখন সেরা মেথড টা হবে এমন যেটা দাবি করা হবেএই আবিষ্কার কে পারফর্ম করতে গেলে সবথেকে সেরা মেথড দাবি করতে হবে দাবিটি পরিষ্কার এবং সংক্ষিপ্ত হওয়া উচিত এটি যা ডিসক্লোজ হয়েছিল মোটামুটি তার ভিত্তিতে হওয়া উচিত দাবিটি পরিষ্কার এবং সংক্ষিপ্ত হওয়া উচিত এটি যা ডিসক্লোজ হয়েছিল মোটামুটি তার ভিত্তিতে হওয়া উচিত পেটেন্ট স্পেসিফিকেশনের দাবী হল পেটেন্ট স্পেসিফিকেশনের শেষ অংশ যেখানে পেটেন্ট একটি আবিষ্কার দাবি করা হয় পেটেন্ট স্পেসিফিকেশনের দাবী হল পেটেন্ট স্পেসিফিকেশনের শেষ অংশ যেখানে পেটেন্ট একটি আবিষ্কার দাবি করা হয় দাবিগুলি ডিসক্লোজড বিষয়ের উপর ভিত্তি করেই হওয়া উচিত দাবিগুলি ডিসক্লোজড বিষয়ের উপর ভিত্তি করেই হওয়া উচিত ডিসক্লোজার গুরুত্বপূর্ণ কারণ দাবিগুলি ড্রাফ্ট করা হয়েছে বা কার্ভড্ করা হয়েছে ডিসক্লোজারের থেকে ডিসক্লোজার গুরুত্বপূর্ণ কারণ দাবিগুলি ড্রাফ্ট করা হয়েছে বা কার্ভড্ করা হয়েছে ডিসক্লোজারের থেকে আমরা সবে উল্লেখ করেছি যে আবিষ্কার ডিসক্লোজার ফর্ম হলো একটি উপায় যা দিয়ে আপনি কোন আবিষ্কর্তার কাছ থেকে ডিসক্লোজার ক্যাপচার করতে পারেন আমরা সবে উল্লেখ করেছি যে আবিষ্কার ডিসক্লোজার ফর্ম হলো একটি উপায় যা দিয়ে আপনি কোন আবিষ্কর্তার কাছ থেকে ডিসক্লোজার ক্যাপচার করতে পারেন এখানে আপনার সামনে একটি সাধারণ আবিষ্কার ডিসক্লোজার ফর্ম রয়েছে আপনি একবার দেখতে পারেন যা আবিষ্কর্তা কে পূরণ করতে হয় এখানে আপনার সামনে একটি সাধারণ আবিষ্কার ডিসক্লোজার ফর্ম রয়েছে আপনি একবার দেখতে পারেন যা আবিষ্কর্তা কে পূরণ করতে হয় এটাতে রয়েছে পার্ট A যেখানে যোগাযোগের ইনফর্মেশন দিতে হয় আবিষ্কারের নাম প্রধান আবিষ্কর্তা যদি একাধিক আবিষ্কর্তা থাকে তবে তাদের ন্যাশনালিটির উল্লেখ থাকবে কারণ বাসস্থান ফাইলিংয়ের কিছু নিয়ম ডিটারমাইন করতে পারেঅফিশিয়াল পদ যোগাযোগের তথ্য ও ঠিকানা এটাতে রয়েছে পার্ট A যেখানে যোগাযোগের ইনফর্মেশন দিতে হয় আবিষ্কারের নাম প্রধান আবিষ্কর্তা যদি একাধিক আবিষ্কর্তা থাকে তবে তাদের ন্যাশনালিটির উল্লেখ থাকবে কারণ বাসস্থান ফাইলিংয়ের কিছু নিয়ম ডিটারমাইন করতে পারেঅফিশিয়াল পদ যোগাযোগের তথ্য ও ঠিকানা এখন আবিষ্কারটির সম্পর্কে তথ্য পেটেন্ট টাইটেল আবিষ্কারের টেকনিক্যাল ক্ষেত্রটির সংক্ষিপ্ত বর্ণনার নতুনত্ব ইনভেন্টিভ বৈশিষ্ট্য ও পার্ট C তে থাকছে জনসাধারণের ডিসক্লোজার এবং তার অংশত প্রায়র আর্ট আবিষ্কারটি কোন প্রায়র আর্ট সম্পর্কিত কিনা এখন আবিষ্কারটির সম্পর্কে তথ্য পেটেন্ট টাইটেল আবিষ্কারের টেকনিক্যাল ক্ষেত্রটির সংক্ষিপ্ত বর্ণনার নতুনত্ব ইনভেন্টিভ বৈশিষ্ট্য ও পার্ট C তে থাকছে জনসাধারণের ডিসক্লোজার এবং তার অংশত প্রায়র আর্ট আবিষ্কারটি কোন প্রায়র আর্ট সম্পর্কিত কিনা এখন আপনাকে দেখতে হবে এতে কোনো নির্দিষ্ট প্রকাশনা পেটেন্ট ডেটাবেস রয়েছে কিনা তাতে কোন অনুমোদিত পেটেন্ট রয়েছে কিনা এখন আপনাকে দেখতে হবে এতে কোনো নির্দিষ্ট প্রকাশনা পেটেন্ট ডেটাবেস রয়েছে কিনা তাতে কোন অনুমোদিত পেটেন্ট রয়েছে কিনা পার্ট D হচ্ছে মার্কেট ভ্যালুয়েশন ও লাইসেন্সিং এখানে আপনি পুরোপুরি অতিরিক্ত তথ্য জানতে চাইতে পারেন যেটা কিছু ডিসক্লোজার ফর্ম আবিষ্কর্তার কাছ থেকে অনুরোধ করতে পারে পার্ট D হচ্ছে মার্কেট ভ্যালুয়েশন ও লাইসেন্সিং এখানে আপনি পুরোপুরি অতিরিক্ত তথ্য জানতে চাইতে পারেন যেটা কিছু ডিসক্লোজার ফর্ম আবিষ্কর্তার কাছ থেকে অনুরোধ করতে পারে আবিষ্কারটি কোন সমস্যার সমাধান করে আবিষ্কারটি কোন সমস্যার সমাধান করে বর্তমান সমাধানগুলি কি কি বর্তমান সমাধানগুলি কি কি বর্তমান সমাধানগুলি কি সফল হয়েছে বর্তমান সমাধানগুলি কি সফল হয়েছে আপনার আবিষ্কার কি সুরাহা করতে চায় আপনার আবিষ্কার কি সুরাহা করতে চায় এটি বর্তমান সমস্যার সমাধান করতে কতটা পর্যন্ত সফল হবে এটি বর্তমান সমস্যার সমাধান করতে কতটা পর্যন্ত সফল হবে আপনার আবিষ্কারের সাধারণ বৈশিষ্ট্য গুলো জানতে চায় আপনার আবিষ্কারের সাধারণ বৈশিষ্ট্য গুলো জানতে চায় স্পেসিফিক ফিচার গুলি আপনার আবিষ্কারকে পৃথক করে স্পেসিফিক ফিচার গুলি আপনার আবিষ্কারকে পৃথক করে স্পেসিফিক ফিচার থেকে আমরা বোঝার চেষ্টা করি ইনভেন্টিভ বৈশিষ্ট্যগুলি ও যেগুলি পেটেন্ট করতে হবেযেটা দাবি করা হবে স্পেসিফিক ফিচার থেকে আমরা বোঝার চেষ্টা করি ইনভেন্টিভ বৈশিষ্ট্যগুলি ও যেগুলি পেটেন্ট করতে হবেযেটা দাবি করা হবে সুতরাং সাধারণ ও নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি বোঝা খুবই ক্রিটিকাল কারণ এর ভিত্তিতে আপনি সেই ইনপুট ব্যবহার করে আপনার দাবির ড্রাফটিং করবেন সুতরাং সাধারণ ও নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি বোঝা খুবই ক্রিটিকাল কারণ এর ভিত্তিতে আপনি সেই ইনপুট ব্যবহার করে আপনার দাবির ড্রাফটিং করবেন আবিষ্কারের কোন কার্যকরী উদাহরণ আবিষ্কারের কি কোন প্রোটোটাইপ রয়েছে আবিষ্কারের কোন কার্যকরী উদাহরণ আবিষ্কারের কি কোন প্রোটোটাইপ রয়েছে যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে কোন ভিসুয়াল রিপ্রেজেন্টেশন visual যেমন ড্রয়িং আছে কি আবিষ্কারটি বাণিজ্যিকভাবে এক্সপ্লয়েটেড হয়েছে কিনা এবং বিদেশে এক্সপ্লয়েটেড হয়েছে কিনা যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে কোন ভিসুয়াল রিপ্রেজেন্টেশন visual যেমন ড্রয়িং আছে কি আবিষ্কারটি বাণিজ্যিকভাবে এক্সপ্লয়েটেড হয়েছে কিনা এবং বিদেশে এক্সপ্লয়েটেড হয়েছে কিনা এমন কোন কথোপকথন রয়েছে কিনা বা আবিষ্কর্তা সম্ভাব্য ক্রেতাদের এবং লাইসেন্সিদের কাছে কোন ডিসক্লোজার দিয়েছিলেন কিনা এমন কোন কথোপকথন রয়েছে কিনা বা আবিষ্কর্তা সম্ভাব্য ক্রেতাদের এবং লাইসেন্সিদের কাছে কোন ডিসক্লোজার দিয়েছিলেন কিনা